সেল কালচার প্রযুক্তির বক্তৃতাক্রমে আবার স্বাগত তাহলে আমরা আমাদের তৃতীয় সপ্তাহ শুরু করতে চলেছি এবং তুমি যদি দ্বিতীয় সপ্তাহ স্মরণে রাখ দ্বিতীয় সপ্তাহে আমরা বিন্যাসের নকশা শুরু করেছিলাম ধরো তুমি একজন পি আই হলে বা তুমি কোন শিল্পে চাকরি পেলে এবং তোমাকে একটি সেল কালচার ফেসিলিটি প্রতিষ্ঠা করতে হবে তাহলে তুমি কিভাবে অগ্রসর হবে সেইসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলি কি যেগুলো কোন বইতে লেখা থাকে না কিন্তু তোমাকে সেগুলি মনে রেখে চলতে হবে যদি তুমি আবার স্মরণ করো। প্রথম যে বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে তা হল গবেষণাগার দুটো ভাগে বিভক্ত থাকবে ব্যবচ্ছেদ মূলক কার্যকলাপ যেগুলি সংক্রমণ ছড়াতে পারে বা জীবাণুঘটিত দূষণ ঘটাতে পারে সেগুলি গবেষণাগারের একটি ভাগে রাখতে হবে এবং প্রকৃত কালচারের কাজের জন্য গবেষণাগারের অন্য ভাগটি উৎসর্গীকৃত থাকবে তাহলে যদি তুমি স্মরণ করো এই প্রসঙ্গে গবেষণাগার কে আমরা দুটো ভাগে বিভক্ত করেছিলাম আরেকটি মজার ব্যাপার যা অনেক নতুন আধুনিক গবেষণাগার অনুসরণ করে তা হলো তারা গবেষণাগারের জন্য নির্দিষ্ট জুতো ব্যবহার করে উদাহরণস্বরূপ ধরা যাক যদি তোমরা মনে করতে পারো আমি তোমাদের বলেছিলাম তোমাদের একটা জুতো এবং অনুরূপ সবকিছু রাখা্র তাক রাখতে হবে জুতোগুলো শুধুমাত্র সেল কালচার ফেসিলিটির জন্যই ব্যবহার করা যাবে এবং এটি ছাড়াও যদি তোমরা মনে করো যেখানে আমরা গবেষণাগারের অভ্যন্তরে প্রবেশ করা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম যদি তুমি যে জায়গায় প্রবেশ করছো তার কথা ভাবো এক ধরনের জিনিস আছে যাকে স্টিকি ম্যাট বলে এই স্টিকি ম্যাটে যদি তুমি পা রাখো তাহলেএটি ধূলিকণা গুলিকে আটকে রেখে এক ধরনের ধূলিকণা হ্রাসকারক হিসাবে কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে ঘরগুলি এমনভাবে বিন্যস্ত করা থাকে যাতে বাতাস ক্রমাগত এই ঘরগুলি থেকে বেরিয়ে যেতে পারে সুতরাং ঘর দুটি থেকে যাতে বাতাস ক্রমাগত বেরিয়ে যেতে পারে এবং পুনরায় প্রবেশ করতে পারে তা সুনির্দিষ্ট করতে হবে তার মানে বায়ুকে পুনর্ব্যবহারযোগ্য করতে হবে এবং সেই চাহিদা পূরণ করতে তোমাকে একটি ফল্স্ রুফ্ তৈরি করতে হতে পারে এইরকম ফল্স্ রুফের উপরে তোমাকে বায়ুকে পুনর্ব্যবহারযোগ্য করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখতে হবে সুতরাং এগুলো হলো এমন কিছু বিষয় যেগুলো তুমি যখন তোমার ইঞ্জিনিয়ারিং এর সহকর্মী যে তোমাকে সাহায্য করবে বা তোমার প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজের দপ্তরের সঙ্গে আলোচনা করছ তখন সবসময় তোমাকে মনে রাখতে হবে যে কিভাবে আমি ফল্স্ রুফ রাখতে পারি। উদাহরণ স্বরূপ আমি এই ঘরে দাঁড়িয়ে আছি যেখানে আমি জানি একটি ফল্স্ রুফ আছে তোমরা সকলেই ফল্স্ রুফের ব্যাপারে শুনেছ তো এটা হল ঘরের উচ্চতা এবং তুমি কোনো একধরনের পলিমার ব্যবহার করে আরেকটি ফল্স্ রুফ তৈরি করেছ এবং দুটির মধ্যে যথেষ্ট ফাঁকা স্থান আছে সেখানে তুমি বাতাস বের করা এবং পুনর্ব্যবহার করবার জন্য প্রয়োজনীয় সমস্ত নলের গর্ত এবং আর সবকিছু রাখবে যাতে বিশেষভাবে বায়ু পুনর্ব্যবহৃত হতে থাকে Refer Time 0427 সুতরাং এগুলো হলো কতগুলি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি যেগুলো তোমাকে সবসময় মনে রাখতে হবে যদি তুমি ছবিটি দেখো তাহলে তুমি দেখবে এখানে একটি প্রবেশ পথ আছে । এরপর আমরা সিঙ্ক এবং শাওয়ার এর ব্যাপারে আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি টেবিল টপ অটোক্লেভের ব্যাপারে এখানে তুমি একটি টেবিল টপ অটোক্লেভ দেখছ এরপর একটি স্যাক্রিফাইসাল জোন থাকবে যেখানে তুমি প্রাণী সংক্রান্ত নীতিনির্ধারণকারি ব্যক্তিদের অনুমোদিত উপায়ে ইথাইল কার্বন ডাই অক্সাইড সারভিকাল ডিসলোকেশনের মাধ্যমে পশুদের স্যাক্রিফাইস করবে এবার একটি ব্যবচ্ছেদ সমাবেশ আছে যেখানে তুমি সব ধরনের ব্যবচ্ছেদ সংক্রান্ত কাজ করবে এখন এখান থেকে বাকি জায়গা ছেড়ে দিয়ে তুমি দ্বিতীয় কক্ষে গেলে যেখানে তুমি বেশিরভাগ কালচার সংক্রান্ত কাজগুলো করবে এবং এর মধ্যে আমি তোমাদের বলেছি যে তোমাদের একটা নাইট্রোজেন ভান্ডার থাকবে যেটিকে সময়ে সময়ে তোমাকে পরিপূর্ণ করে রাখতে হবে এসব ছাড়াও তুমি আর কি করতে পারো এখানে আমি এখান থেকে এই জায়গায় প্রবেশ করতে হালকা সবুজ রং ব্যবহার করছি যেহেতু তুমি দুটো কক্ষকে আলাদা করেছ তুমি এখানে স্টিকি ম্যাট রাখতে পারো এইভাবে আরো কিছু চেক পয়েন্ট পাওয়া যাবে অথবা আমরা এক ধরনের স্লাইডিং দরজা রাখতে পারি যা কক্ষে প্রবেশ এবং প্রস্থানকে নিয়ন্ত্রিত করবে এবং আরো একটি জিনিস যা খুবই উপযোগী হতে পারে তা হল যদি কোনায় কোনো এক জায়গায় রেফ্রিজারেটর রাখা যায় কারণ তোমার একাধিক রেফ্রিজারেটর লাগতে পারে কারন তোমাকে মিডিয়াম গুলো সংরক্ষন করে রাখতে হবে যেগুলো বিভিন্ন ফ্যাক্টর এর উপর নির্ভরশীল তাহলে তুমি হয়তো এক কোনায় একটি রেফ্রিজারেটর রাখবার কথা ভাবছো এবং তুমি বিশেষ করে কোনাগুলিই ব্যবহার করার চেষ্টা করবে কারণ এতে তোমার অনেক জায়গা বাঁচবে এবং যখনই তুমি এই ধরনের নকশা করছো যে তুমি একটা রেফ্রিজারেটর রাখতে চাও ওই স্থানে তোমাকে কাউন্টারটপটিকে কিছুটা কাটতে হবে এবং তুমি রেফ্রিজারেটরকে এমনভাবে রাখবে যাতে সেটি বেশি জায়গা দখল না করে এখন গবেষণাগারের ক্ষমতা অনুযায়ী আমরা এখানে একটা রেফ্রিজারেটর রাখতে পারি এখান থেকে মেইনফ্রেমে যেতে পারি তুমি যদি স্লাইডিং দরজা না রাখতে চাও তুমি পর্দাও রাখতে পারো এখন তোমাকে খুবই সতর্ক হতে হবে কারণ এটি সেই জায়গা যেখানে তোমাকে বেশির ভাগ কাজ সম্পন্ন করতে হবে তাহলে আমি তোমাদের আগেই বলেছি যে এই ঘরের কোনাগুলিতে ইনকিউবেটরগুলো থাকবে সুতরাং তোমার যাতায়াতের পথে কোন প্রতিবন্ধক নেই তোমার একটা বা দুটো লামিনার ফ্লো হুড লাগতে পারে তোমাকে খেয়াল রাখতে হবে যাতে কাউন্টারটপ গুলো ইনকিউবেটরের দরজা খুলতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এবং আবার একটি মজাদার বিষয় দেখো তাহলে আমি যদি একটা রেখা টানি সেই রেখাটি অতিক্রম করে তুমি প্রবেশ করলে তাহলে ধরা যাক এটা একটা দেওয়াল বা কাঁচ বা অন্য কিছু এখানে একটা প্রতিবন্ধক আছে কিন্তু আমি এখানে এমন কোন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রাখবো না যাতে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি হয় তোমাকে যতটা সম্ভব এড়িয়ে যেতে চেষ্টা করতে হবে এমন কোন কিছুই রেখোনা যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বায়ুপ্রবাহের প্রতিবন্ধকতা যতটা সম্ভব নূন্যতম রাখার উপদেশ দেওয়া হয় সুতরাং এখানে তোমার লামিনার ফ্লো হুড এবং কাউন্টারটপ গুলো আছে যেগুলোকে আমি কালো রং দিয়ে বোঝাবার চেষ্টা করছি এখন এই কাউন্টারটপ গুলোতে তুমি অন্যান্য সমস্ত কাজ করবে এখন তোমার গবেষণাগারের কাজের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে শুধু তোমার একটি ভালো কম্পাউন্ড মাইক্রোস্কোপের প্রয়োজন এখন এটি নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব তাহলে আসল উদ্দেশ্যে আসা যাক সুতরাং তোমার কাছে সেল লাইন আছে যা তুমি রক্ষণাবেক্ষণ করছো আমি আগেই বলেছি তোমার কাছে অবশ্যই নাইট্রোজেন ভান্ডার এবং সবকিছু থাকতে হবে তো তোমার কাছে একটা সংরক্ষণের জায়গা থাকতে হবে উদাহরণস্বরূপ আমি এখানে একটা সেল লাইন সংরক্ষণের জায়গা চিহ্নিত করছি এবং এটি একটি ট্যাংক যা তুমি যতবার খুলবে প্রত্যেকবার নাইট্রোজেন দিয়ে পরিপূর্ণ করতে হবে এখন তুমি সেললাইন কালচারে কাজ করছ বা প্রাইমারি কালচারে কাজ করছো সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমাকে কোষগুলোকে পর্যবেক্ষণ করতে হবে এবং তুমি যখন কোষগুলোকে স্থানান্তরিত করছো বা তুমি যখন কোষগুলোকে প্লেট করছো তখন তোমাকে বারবার কোষগুলোকে পর্যবেক্ষণে রাখতে হবে তোমার কাছে অবশ্যই মাইক্রোস্কোপ থাকতে হবে এবং আমি তোমাকে একই যুক্তি অনুযায়ী সেটা এমন জায়গায় রাখতে বলব যাতে কোষ পর্যবেক্ষণের পথে কোন বাধা সৃষ্টি না হয় সুতরাং এটা যেন এই পথে না আসে তোমার বিকল্প গুলো হলো এইদিকে কাউন্টার টপ এর উপরে কোন এক জায়গায় বা এই দেওয়ালের কোন এক জায়গায় এটা তোমাদের প্রয়োজনীয়তা অনুসারে ঠিক করতে হবে এ ব্যাপারে আমি বলতে পারিনা কিন্তু আমি তোমাদের কি করতে হবে সে ব্যাপারে অনুমোদন করতে পারি তোমাকে একটা মাইক্রোস্কোপ রাখতে হবে এবং এটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ এখন তুমি এর সাথে ফ্লুরোসেন্ট সংযুক্ত করতে চাইতে পারো বা না ও পারো সুতরাং Refer Time 1217 মাইক্রোস্কোপ এবং সেই সাথে এইসব কিছু যুক্ত হয়েছে আমি এগুলি তোমাদের প্রয়োজনীয়তা এবং অভিজ্ঞতার উপর ছেড়ে দিচ্ছি কারণ তুমি ফ্লুরোসেন্ট সংযুক্তিকরণ করবে কিনা সেই সিদ্ধান্ত শুধুমাত্র তুমিই নিতে পারো কিন্তু আমি এখানে অন্য কিছু অনুমোদন করছি কোথায় তুমি কোষগুলোকে প্লেট করছো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তুমি কোন অস্বচ্ছ স্তরের উপর কাজ করছ তখন এটি গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ বলা যায় আমার কাছে এই ধরনের একটা অস্বচ্ছ স্তর আছে এবং আমি কোষগুলোকে এর উপর প্লেট করে দিয়েছি তাহলে এ হলো এক ধরনের টিস্যু ইঞ্জিনিয়ারিং এটা কোন ধরনের হাইড্রো জেল বা ক্রায়োজেল বা কোন ধরনের ধাতু বা জৈব বস্তু জাতীয় জিনিস আমি এর উপরে থাকা কোষগুলোর জৈব উপযোগিতা পরীক্ষা করছি এখন এক্ষেত্রে তোমার কাছে অবশ্যই একটি আপরাইট মাইক্রোস্কোপ থাকতে হবে এখন যখন আমরা আপরাইট মাইক্রোস্কোপের ব্যাপারে আলোচনা করছি যারা মাইক্রোস্কোপ ব্যবহার করছো বা যারা মাইক্রোস্কোপ ব্যবহার করেনি তোমাদের প্রত্যেকেরই কিছু সাধারণ জ্ঞান রয়েছে যে এতে একটা অবজেক্টিভ থাকে সুতরাং আমরা জিনিসটা এভাবে রাখি তো আমাদের কাছে একটা আইপিস আছে একটা আলোর উৎস আছে এবং একটা অবজেক্টিভ আছে এখন তোমার কাছে একটা আলোর উৎস আছে এই হল সেই জিনিসগুলো এবং তোমার কাছে বেশকিছু লেন্স আছে সুতরাং এ ব্যাপারে চিন্তিত হয়ো না এখন তুমি বস্তুটিকে আইপিসের মাধ্যমে দেখছো এখন তোমার কাছে দুটো বিকল্প আছে বিকল্পগুলো হলো এই উদাহরণস্বরূপ ধরা যাক তোমার নমুনার আলোর উৎস উপর থেকে আসছে আলোর উৎস পাশ থেকে আসছে বা আলোর উৎস নিচ থেকে আসতে পারে এখন এই বস্তুর উপর কোষগুলো আছে তাহলে দেখবার জন্য আমাকে এটিকে সামান্য অন্যভাবে রাখতে দাও এখন উদাহরণস্বরূপ ধরা যাক তোমার কাছে এই বস্তুটি আছে যেটিকে আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই পুরু বানাচ্ছি যাতে এর মধ্যে দিয়ে আলো চলাচল করতে না পারে সুতরাং আমরা এটিকে শুধুমাত্র উপর থেকে দেখতে পারি এবং তোমাকে উপরের দিক থেকে আলো ফেলতে হবে এইভাবে তুমি আলোকিত করছো এবং কোষগুলো এর উপরে বেড়ে উঠছে তোমার একটা আপরাইট মাইক্রোস্কোপের প্রয়োজন হবে মানে তোমার কাছে এই অবজেক্টিভ লেন্স আছে যেটা উপরের দিক থেকে আসছে কিন্তু এ ধরনের আপরাইট মাইক্রোস্কোপ গুলি নিয়ে সমস্যা হল যে কার্যকারী দূরত্ব মানে নমুনা গুলির মধ্যেকার দূরত্ব নমুনা এবং মাইক্রোস্কোপের অবজেক্টিভ টিপের দূরত্বের দিকে লক্ষ্য করো সুতরাং এটা অবজেক্টিভ লেন্স এবং এখানে তোমার নমুনা আছে এবং এই দূরত্ব যে দূরত্ব কে আমি এল্ দ্বারা চিহ্নিত করলাম এই কার্যকারী দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ কেন কারণ যদি তুমি দেখো বেশিরভাগ মাইক্রোস্কোপেই খুব ছোট কার্যকারী দূরত্ব থাকে এর মানে কি বোঝায় তার মানে এই যে তুমি এল্ দেখতে পাচ্ছ যাকে আমি গোল করে চিহ্নিত করছি এই দূরত্ব যেটা তুমি দেখতে পাচ্ছো সেই দূরত্বটি হলো এল্ এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটা অত্যন্ত ছোট এল্ এবং এই মাইক্রোস্কোপের অবজেকটিভকে নমুনার অত্যন্ত কাছে আসতে হচ্ছে এখন তুমি ভাবো তোমার কাছে একটা টি টোয়েন্টি ফ্লাস্ক আছে যার মধ্যে কোষগুলিকে কালচার করা হচ্ছে যেটা তুমি জানো একটি ত্রিমাত্রিক বস্তু এখন তোমার কোষগুলো এখানে আছে এবং তোমার আপরাইট মাইক্রোস্কোপের অবজেক্টিভ গুলো আছে এবং এটাই সেই কার্যকারী দূরত্ব যার কথা আমি আলোচনা করছিলাম এটাই হল সেই এল্ সুতরাং তুমি স্বাভাবিকভাবেই বেশি কিছু দেখতে পাবে না তোমার পর্যবেক্ষণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে কিন্তু যেহেতু এটি একটি টি টোয়েন্টি ফ্লাস্ক আমি অন্যদিকে খুব তাড়াতাড়ি আসছি যেখানে তোমার আপরাইট মাইক্রোস্কোপের প্রয়োজন হবে না কিন্তু তোমার বস্তুটি অস্বচ্ছ হওয়ায় এটি নিচের দিক থেকে আলো প্রবেশ করতে দিচ্ছে না এই অবস্থায় তোমার একমাত্র বিকল্প হলো একটি আপরাইট অবজেক্টিভ ব্যবহার করা এই ধরনের আপরাইট অবজেক্টিভ এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেটি একটি বেশি দূরত্বের অবজেক্টিভ এর মানে এই দূরত্ব টি অবশ্যই বেশি হতে হবে সুতরাং এটা যদি তোমার নমুনা হয় এবং তার জন্য এটি তোমার অবজেক্টিভ হয় তাহলে তুমি নমুনাটি দেখতে সক্ষম হবে এবং এটা এমন একটা জিনিস যেটা কোন মাইক্রোস্কোপ বিক্রেতা তোমাকে জানাবে না তারা আসবে এবং নিজেদের অবজেক্টিভ বিক্রির জন্য তোমাকে এন সংখ্যক তথ্য প্রদান করবে তারা কখনই তুমি কি কি সমস্যার সম্মুখীন হতে পারো তা বিবেচনা করবে না হয় তোমাকে অত্যন্ত পরিষ্কারভাবে তুমি কি ধরনের নমুনা পর্যবেক্ষণ করতে চাও তা তাদের জানাতে হবে অথবা তোমাকে নিজে থেকেই খুঁজে নিতে হবে কারণ যখন আমরা গবেষণাগার প্রতিষ্ঠা করেছি আমরা বছরের পর বছর এসব সমস্যার সম্মুখীন হয়েছি একটি সামান্য অবহেলার জন্য আমাদের বিশাল ক্ষতি হয়েছে মনে হয়েছে আমরা এভাবে কেন করেছি আমরা অন্যভাবেও করতে পারতাম যদি তুমি নিশ্চিত থাকো যে তোমার নমুনা গুলি এরকম হবে না তাহলে তুমি সামান্য সহজ রাস্তায় যেতে পারো এখন যদি তোমার প্লেটিং এর পৃষ্ঠতল স্বচ্ছ হয় যার মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে তাহলে তুমি এমন অবজেকটিভ ব্যবহার করতে পারো যা তলদেশে আছে এখানে আপরাইট অবজেক্টিভ এর আর প্রয়োজন নেই সুতরাং অবজেক্টিভটি নিচে রয়েছে এখন অবজেক্টভটির এটির ভূমি স্পর্শ করতে পারে কারণ নমুনার ভূমি স্পর্শ করা যার সাথে কোন সংযোগ নেই খুব একটা সাহায্য করবে না খুব সহজভাবে বলতে গেলে এটা তোমার ডিশ এবং এর মধ্যে তোমার কোষগুলো বেড়ে উঠছে তুমি তোমার মিডিয়া ব্যবহার করছো সুতরাং অবশ্যই মাইক্রোস্কোপ সব সময় তোমার পাত্রের ভূমি স্পর্শ করতে পারে অবজেক্টিভ সেই ভূমি স্পর্শ করবে কারণ সেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি এবং স্বচ্ছ এবং তুমি এই পথ দিয়ে বস্তুকে আলোকিত করতে পারো এবং পর্যবেক্ষণ করতে পারো সুতরাং সে ক্ষেত্রে তোমার একটি ইনভার্টেড সমাবেশ রয়েছে যেখানে তোমার অবজেক্টিভটি নিচের দিকে আছে ইনভার্টেড মাইক্রোস্কোপ যেখানে অবজেক্টিভটি নিচের দিকে থাকে সেক্ষেত্রে কার্যকারী দূরত্ব নিয়ে তোমার চিন্তিত হবার কোন প্রয়োজন নেই কারণ এক্ষেত্রে তুমি নমুনার অনেক কাছে আসতে পারো তবে অবশ্যই নমুনা টিকে স্বচ্ছ হতে হবে এখন এটা স্বচ্ছ বা অস্বচ্ছ হতে পারে এবং তোমার বিকল্পগুলো এখন পরিষ্কার এবং আরেকটি মজাদার বিষয় যেটি আমি চাইছি তুমি একটি আপরাইট মাইক্রোস্কোপকে ইনভার্টেড মাইক্রোস্কোপে পরিণত করতে পারো না সুতরাং তুমি জানো তোমার কাছে দুই ধরনের নমুনা আছে গবেষণাগারে কিছু ব্যক্তি এমন কিছু নমুনা নিয়ে কাজ করছে যেগুলি জৈব পদার্থ দিয়ে আবৃত করা আছে এবং অস্বচ্ছ তখন তোমার কাছে একটা আপরাইট মাইক্রোস্কোপ এবং তোমাকে দীর্ঘ কার্যকরী দূরত্ব প্রস্তুত করতে হবে এবং তোমার কাছে অন্যান্য ব্যক্তি আছে যারা স্বচ্ছ নমুনা ব্যবহার করছে সেক্ষেত্রে তুমি আপরাইট মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারো কিন্তু সে ক্ষেত্রে কিছু সমস্যা আছে তাই এক্ষেত্রে তোমাকে ইনভার্টেড মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে এই ইনভার্টেড মাইক্রোস্কোপ নিয়েও কিছু তথ্য যেগুলো বৃহৎ প্রস্তুতকারী সংস্থা গুলো কখনোই তোমাকে বলবে না তোমাকে সেগুলি জিজ্ঞেস করে নিতে হবে আমিও এই ভাবেই জেনেছি কিন্তু তবুও তোমাকে সঠিক তথ্য দেয়া হবে না যে অবজেক্টিভিটি প্লাস্টিকের জন্য নাকি কাচের নমুনার জন্য লেন্সে কিছু জিনিস থাকে যদি তুমি অবজেক্টিভ লেন্সটি খোলো তাহলে তুমি একটি সংখ্যা পাবে যেমন n কোন সংখ্যা আমি এখন এই সম্পর্কে বিশদে বলছি না এটাই সেই জিনিস যা তোমাকে বলবে তোমার নমুনাটি একটি কাঁচের ডিশে আছে কাচের বিভিন্ন ধরনের বেধ এবং অপটিকাল বৈশিষ্ট্য থাকে অন্যদিকে এটি যদি প্লাস্টিক দিয়ে তৈরি হয় যা কিনা প্রকৃতপক্ষে তুমি জানো যে পলিকার্বনেট কোন ধরনের টিএটি বা ওই ধরনের কিছু এই পাত্র গুলি ভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি যেগুলির অপটিকাল বৈশিষ্ট্য ভিন্ন হয় সুতরাং এই গুলির ভিন্ন ধরনের বেধ থাকে তার জন্য তোমার বিশেষ করে ভিন্ন ধরনের অবজেক্টিভ দরকার সুতরাং অনেক সময়ই একটা অবজেক্টিভ কেনার পর তুমি অনুধাবন করো যে এই অবজেক্টিভ সেই অবজেক্টিভ নয় যেটা তুমি চাইছো কারণ তুমি মাইক্রোস্কোপের মাধ্যমে কোন জিনিস পর্যবেক্ষণ করতে পারছ না সুতরাং এমন কিছু বিষয় থাকবে যেগুলি কখনোই তোমার সাধারন পাঠ্যবইয়ে থাকবে না কিন্তু এগুলোই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আসে সুতরাং মাইক্রোস্কোপ কেনার ক্ষেত্রে আমি অত্যন্ত সর্তকতা অবলম্বন করতে অনুরোধ করব কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এটা কোন সহজ বিনিয়োগ নয় কারণ যেকোন উচ্চমানের মাইক্রোস্কোপই যথেষ্ট দামি আমি এখন এটা এখানেই বন্ধ করছি পরবর্তী ক্লাসে আমরা আবার এই বিষয়ে আলোচনা করব এবং আমরা আরো কিছু সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় যেগুলি সেল কালচার এবং ফ্যাসিলিটি তৈরি করতে প্রয়োজন তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব